হ্যালো পুনরায় স্বাগত জানাই এনহান্সিং সফট স্কিলস পারসোনালিটি ডেভেলপমেন্ট কোর্সে আমি রবিচন্দ্রন কোর্স ব্যাখ্যা করছি NPTEL MOOC মাধ্যমে IIT Kanpur ডিপার্টমেন্ট অফ হিউম্যানিটিজ অন্ড সোশ্যাল সাইন্স থেকে আমরা এখন চতুর্থ অধ্যায়ের চতুর্থ ইউনিট আলোচনা করছি এখানে আমরা আলোচনা করব ব্যক্তির দক্ষতা বিষয়ে এবং আমি আলোচনা করব কিভাবে আকর্ষণীয় হওয়া যায় তোমরা হয়তো চিন্তা করেছো আমি আকর্ষণীয় বিষয়টি নিয়ে খুব একটা আলোচনা করিনি উত্তর হচ্ছে হ্যাঁ এবং না সাথে সাথে এই বলতে চাই তুমি পছন্দের হতে পারো যদি তুমি সব গুনগুলো অনুসরণ করো পুনরায় উত্তর আসবে 'হ্যাঁ 'এবং 'না' কারণ অনেক বিশেষ গুণ আছে যেগুলোকে তোমার শিখতে হবে তাহলে তুমি আকর্ষণীয় এবং আনন্দদায়ক হবে এখন এই অধ্যায়ে এবং পরের অধ্যায় আমরা আলোকপাত করব অনেকগুলো দিক যা এক মানুষকে আকর্ষণীয় করে তুলবে শেষ অধ্যায় তোমরা দৃষ্টিপাত করেছি মানুষের দক্ষতা সম্পর্কে বিশেষ করে আমরা দেখব কোন গুনগুলির জন্য অনেকে তোমাকে পছন্দ করে এবং ভালোবাসি ভালোবাসে তোমাকে অন্যরা পছন্দ করে তোমার কিছু গুণের জন্য যেমন মন খুলে কথা বলা কর মধুর সুরে কথা বলা চিৎকার করে উচ্চস্বরে কথা বলা পরিবর্তে নম্রভাবে কথা বলা চোখে চোখ রেখে কথা বলা এবং চরিত্রের মধ্যে দৃঢ়তা থাকা সময়ানুবর্তিতামনোযোগ তোমার সামনে বসে থাকা লোককে পূর্ণ নজর দেওয়া জাতি ধর্ম এবং বর্ণ নির্বিশেষে সকলকে সমানভাবে দেখা ইত্যাদি তুমি যদি সবাইকে সমান নজরে দেখো এবং গর্ব বা অহংকার না করে লোকের মন নিয়ে চলো তাহলে লোকে তোমার প্রতি আকৃষ্ট হবে তুমি যদি খুশি মেজাজে সবার সাথে মেলামেশা এবং লোকের সাথে উৎসাহ নিয়ে কথা বল তাহলেও লোকে তোমার প্রতি আকৃষ্ট হবে বড়দের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাদের মতামত নেওয়া এবং চটজলদি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেওয়ার গুণটিকে লোকে খুব পছন্দ করে তাছাড়া কোন মেল বা কল পেলে তার উত্তর দেওয়া অন্য কারুর কোথায় পরিচালিত না হয়ে নিজের সিদ্ধান্ত নেওয়া বিরক্তিভাব ত্যাগ করে ধৈর্য এবং সহনশীলতার রক্ষা করা এই গুণগুলো সর্বদায় তোমাকে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলবে কথা বলার সময় অন্যদের স্বাধীনতা দেওয়া বারবার মত না বদলানো অযৌক্তিক কথা না বলা ইত্যাদি গুন থাকলে লোকেরা তোমাকে সহজেই পছন্দ করবে এবং তোমার প্রতি আকৃষ্ট হবে এছাড়া আমি বলবো ব্যক্তিগত স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই প্রয়োজন সামাজিক শিষ্টাচার মেনে চলা অন্যদের ব্যক্তিগত সত্তাকে সম্মান দেওয়া শেষে লোকদের সাথে এমন ভাবে মিশবে যাতে তারা বারবার তোমার সম্পর্কে আসতে চাইবে আর তোমার সম্পর্কে ভালো ধারণা নিয়ে ফিরে আসবে এখন এই অধ্যায়ের মুখ্য বিষয় নিয়ে বলবো সাধারণভাবে সুন্দর মুখ সাজ পোশাক হাস্যরস বিশিষ্ট মার্জিত চেহারা লোকেদের আকৃষ্ট করে কিন্তু বাস্তবে প্রকৃত আকর্ষণ মানুষের অন্তরে সূক্ষ্ম স্তরে থাকে তাহলে বাইরের সৌন্দর্য কেন অন্যকে আকৃষ্ট করতে পারে না তোমরা আশ্চর্য হবে জেনে যে সৌন্দর্য বর্ধক সামগ্রী দিয়ে মানুষ নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারে না ইহা থাকে অন্তরের গভীরে এই অধ্যায়ে আমরা আলোচনা করব শারীরিক মানসিক এবং আবেগ স্তরের লুকিয়ে থাকা রহস্যের উপর পরের ধাপে আলোকপাত করব শুধু আধ্যাত্মিক স্তরের যা তোমাকে মানুষের কাছে আকর্ষণীয় করে তুলবে শুরু করার আগে জেনে নেব ডিকশনারিতে আকর্ষণের অর্থ আকর্ষণ এইটি এক বিশেষণ যা বলতে বোঝায় একজন দেখতে আকর্ষণীয় খুব সুন্দর কিন্তু যদি অনলাইন সোর্স ওয়ার্ড ওয়েব ডিকশনারি হিসেবে তিন প্রকার অর্থ আছে এর ব্যবহার ভিন্ন ভিন্ন জায়গায় করতে পারি প্রথম অর্থ চোখের এবং মনের ভাব নিয়ে শারীরিক সৌন্দর্যকে বোঝানো যেমন উদাহরণস্বরূপ খুব সুন্দর যুবক সুন্দর ব্যক্তিত্ব আকর্ষণীয় বস্ত্র ও পোশাক এবং সুন্দর বিবরণী পূর্ণ বই দ্বিতীয় টি সামর্থ্য বা শক্তিকে নিয়ে বলা হয় যেমন আকর্ষণীয় সুযোগ বেশি মাহিনের চাকরি তৃতীয় টি সাধারণত ফিজিকস বিষয়ে ব্যবহার করা হয় যেমন আকর্ষণের সূত্র সুতরাং আকর্ষণ তিন ধরনের আকর্ষক শরীর চেহারা সামর্থ্য বা শক্তি এবং শেষে আকর্ষণীয় বল তোমরা বুঝতে পারবে জানতে পারবে কোন গুন গুলো তোমাকে অন্যদের কাছে টেনে নিয়ে আসে সাধারণভাবে সুন্দর মুখের দিকে বেশি লোক আকৃষ্ট হয় অনেকে মনে করে প্রথমে মানুষের চোখ লোকের মুখের দিকে নজর কাড়ে কিন্তু এর বিপরীতে তুমি পায়ের দিকে কেন তাকাও মনোবিদ রা বলে সুন্দর পরিষ্কার জুতো পড়া থাকলে পূর্ণ সাজ পোশাক বলা হয় পোশাকের সাথে সুন্দর জুতোর প্রয়োজন আছেচপ্পলের নয় ঘরে বা বাথরুমে চপ্পল ব্যবহার করা হয় প্রথমে মানুষের মধ্যে যে ধারণা আসে সেটা আকর্ষণীয় হওয়া দরকার বলা হয় তোমার প্রতি কারুর প্রথম ধারণা শেষ পর্যন্ত থেকে যায় যখন তুমি কারুর মুখের দিকে নজর দাও তখন তুমি পুরো শরীরের ধারণা নিয়ে নাও এইখানে মনে রাখতে হবে কেবল মুখ আকর্ষণীয় হলে হবে না পুরো শরীর আকর্ষণীয় হওয়া চাই তাই দেহের গঠন ঠিক রাখা প্রয়োজন তোমার চালচলন যদি রুচি সম্পন্ন হয় তবে তুমি এমনিতেই লোকেদের আকর্ষণের বিন্দু হয়ে উঠবে যারা লাজুক প্রকৃতির হয় বা হতাশায় ভোগে তাদের সাথে তোমাকে তুলনা করবে সুন্দর শরীর শুধু হলে হবে না নিয়মিত যোগব্যায়াম করে সুস্বাস্থ্য এবং সুগঠিত শরীর গড়ে তোলা দরকার যা সকলকে আকর্ষিত করবে নিজেকে ভালো রাখার জন্য পঁয়তাল্লিশ মিনিট ব্যায়াম হাটাসাইকেল চালানো সাঁতার কাটা ইত্যাদিতে করা উচিত এতে তোমার খুব ভালো সময় কাটবে এইসব তোমাকে শারীরিক স্তরে আকর্ষণীয় করবে এছাড়া ভালো খাওয়া এবং যথেষ্ট ঘুমানো দরকার তোমার শরীরের জৌলুস বাড়বে এবং মুখে কোন ক্লান্তি থাকবে না তেল মসলা যুক্ত খাদ্য শরীরকে নষ্ট করে দেয় তাই ফল শাকসবজি ফলের রস খেলে শরীরের চামড়া উজ্জ্বল হবে এবং মুখের ও সৌন্দর্য বাড়বে সকালের জলখাবার অবশ্যই খাবে সময় মত দুপুরের খাবার এবং সূর্যাস্তের সঙ্গে রাত্রি ভজন শেষ করবে ছয়টা থেকে ছয়টা তিরিশ এর মধ্যে সকালের জল খাওয়ার খাবে তোমার খাদ্যাভাস এবং ঘুমানোর মধ্যে সমতা রক্ষা করবে তবেই তুমি এই উক্তির সত্যতা বুঝতে পারবে Early to bed early to risemakes a man healthy wealthy and wise বিলম্বিত রাত্রি পর্যন্ত টিভি দেখা হোয়াটসঅ্যাপ করা ফেসবুক দেখা মুভি দেখা মানুষকে এমন জায়গায় নিয়ে গেছে যে তারা ভুলে যাচ্ছে শরীর রক্ষা করতে ঘুমাতে হবে নিয়মিত সাত থেকে নয় ঘন্টা ঘুমানো উচিত অনেক লোক যোগ ব্যায়াম নিয়মিত করে ছয় ঘন্টা ঘুমিয়ে ভালো থাকে আরেক গুরুত্বপূর্ণ কথা হল রাত দুটো থেকে চারটের মধ্যে তিনটে সময়কে রাহুকাল বলা হয় সেই সময়ে মনকে বিশ্রাম দেবে বিছানায় শুয়ে থাকা ভালো তোমার মন ভালো থাকবে এবং আকর্ষণীয় মনে হবে সব সময় মনে রাখবে শরীর সুন্দর এবং সুস্থ রাখার জন্য ভালো খাওয়া এবং যথেষ্ট বিশ্রামের প্রয়োজন তোমার ব্যক্তিত্বের মধ্যে তা ফুটে উঠবে তোমার মধ্যে থাকা বিশেষ গুণ কে উজ্জীবিত করে নিজেকে আকর্ষণীয় করে তোলো তোমার পোশাক জুতো এমন হওয়া উচিত যাতে অন্যেরা তোমার মধ্যে সেই সৌন্দর্য খুঁজে পাবে যেমন মহাত্মা গান্ধীর নাম শুনলে উনার গোল প্রেম চশমা আর হাতের লাঠি কথা মনে আসে জবাহরলাল নেহেরু যখন মনে আসে তখন উনার জ্যাকেট আর গোলাপ ফুল চোখের সামনে ভেসে উঠে উনি শিশুদের খুব ভালোবাসতেন তাই ওনার জন্মদিনকে শিশু দিবস হিসাবে পালন করা হয় এখন হাস্য সৃষ্টিকারী ব্যক্তিত্ব যেমন চার্লি চাপ্লিন কথা বলবো ওনার ছোট্ট গোঁফ কোট ক্যাপ স্টিক ইত্যাদি সবার কাছে মনে রাখার মত বিশেষ বৈশিষ্ট্য থাকা ব্যক্তিত্বকে চিহ্নিত করে নিজের মধ্যে সেই বৈশিষ্ট্যকে প্রয়োগ করলে তোমার ব্যক্তিত্বের ভালো দিক উজ্জ্বল হবে সবাই তোমার প্রতি আকর্ষিত হবে পরের ধাপে নিজেকে পরীক্ষা করো শিশুদের কিভাবে আকর্ষিত করবে শিশুরা সহজেই ভালো এবং খারাপ বুঝতে পারে তাই শিশুদের কাছে ভালো হওয়া সহজ নয় খোলামন প্রাণ দিয়ে শিশুদের ভালবাসলে ওরাও তোমাকে ভালোবাসবেকাছে আসবে যখন শিশুরা তোমার প্রতি আকর্ষিত হবে তখন তোমার স্বচ্ছতা খোলা হৃদয়ের ব্যক্তিত্ব ফুটে উঠবে এখন আলোচনা করব দুটো গুরুত্বপূর্ণ গুন যেগুলো খুবই প্রয়োজন মানসিক স্তরে আকর্ষণীয় হওয়ার জন্য মানসিক স্তরে বৌধিক গুণকে বজায় রাখতে হবে ভালো বই পড়ে ভালো চিন্তা করে দর্শন সম্পর্কে জ্ঞান আহরণ করে মহৎ ভাবনা রেখে লোকের সাথে আলোচনার মাধ্যমে পরিচিত হবে ঋকবেদে লেখা আছে সবদিক থেকে মহৎ ভাবনা আসুক এই মহৎ গুণ গুলোকে সংগ্রহ করে একত্র করে সবার মধ্যে ছড়িয়ে দাও তাহলে তুমি বৌদ্ধিক আনন্দ পেতে পারবে মানসিক স্তরে তুমি খোলামেলা এবং রহস্য যুক্ত হলে তোমাকে সবাই পছন্দ করবে খুব খোলামন ও ঠিক নয় কিছুটা নিজের মধ্যে রাখতে হবে Danish দার্শনিক Soren kierkegaard বলেছেন একজন নিজের এবং অন্যদের কাছে কিছুটা রহস্যের মধ্যে থাকবে এর মানে কি যখন তুমি তোমার মনের দিকে নজর দেবে তুমি বুঝতে পারবে তোমার স্থিতি কতটা এবং তুমি জীবনে কি চাও কিন্তু তোমার কাজের ধরন দেখে সবাই ভাববে কি করে হাসিমুখে তুমি সব কাজ করে যাচ্ছ তাহলে তোমার জীবনের উদ্দেশ্য কি কেন তুমি সকলকে সাহায্য করে যাচ্ছ তোমার এই প্রেরণার উৎস কি তুমি কাউকে কিছু বলার দরকার নেই এই রহস্যের জন্য সবাই তোমার দিকে আকর্ষিত হবে এখন আবেগের স্তরে সকলকে আপন করতে হবে বাইরে দেখানো সম্পর্ক না রেখে মানুষের ভাবনার কাছে পৌঁছাতে হবে তাদের ভেতরে থাকা অনুভূতির সাথে সংযোগ রাখার চেষ্টা করতে হবে তাদের সুখে দুঃখে শামিল হতে হবে ছোট্ট ছোট্ট উপহার বা ভালো কথা বলে তাদেরকে খুশি করতে হবে যখন তুমি তাদের হৃদয়ের মাঝে থাকবে তখন ওরা তোমাকে খুব ভালবাসবে তাদের নাম মনে রাখতে হবে Dale Carnegie এর কি করে বন্ধু কে জয় করা যায় এবং লোকেদের উপর প্রভাব ফেলা যায় দেখা যাক যেকোনো মনোবিদ বলেন লোকেদের কাছাকাছি আসতে চাইলে ওদের নাম মনে রাখতে হবে যে নামে ডাকলে ওদের ভালো লাগবে সেই নামেই ডাকতে হবে যেমন গোপাল কৃষ্ণ কুমারের অনেক নাম গোপাল গপস কৃষ্ণা কৃষ ইত্যাদি তারা তোমাকে খুব আকর্ষণীয় মনে করবে যদি তুমি নাম মনে রেখে ডাকতে পারো ওরা তোমার প্রতি আগ্রহ দেখাবে এবং তোমাকে পছন্দ করবে প্রথমবার পরিচিতিতে তুমি সেটা নাও করতে পারো নাম মনে রাখতে নোটবুক মোবাইল পেপার ব্যবহার করতে পারো নামের উচ্চারণ বুঝতে না পারলে তাদেরকে জিজ্ঞাসা কর এবং সঠিক উচ্চারণ করো ঠিকভাবে নাম নিয়ে না ডাকলে সে হয়তো রাগ করতে পারে বা বিরক্তিবোধ করতে পারে উদ্দেশ্যমূলকভাবে ভুল করোনা দ্বিতীয়তঃ তোমার স্মৃতিশক্তিকে বিশেষভাবে ব্যবহার করবে বিশেষ দিনে তাদের শুভেচ্ছা জানিয়ে যেমন জন্মদিনে বিবাহবার্ষিকীতে গ্রিটিংস কার্ড হোয়াটসঅ্যাপ মেসেজ ফেসবুকে মেসেজ যদি সম্ভব হয় ছোট্ট উপহার দিয়ে দেখাও করতে পারো তখন তারা তোমাকে খুব ভালবাসবে এবং তাদের জীবনের 1 গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরে নেবে এইভাবে তুমি আবার আকর্ষণীয় হয়ে উঠবে এখন আমি আরেকটি গুণের সম্পর্কে বলবো কি ভাবে আবেগের স্তরে তুমি নিজেকে আকর্ষণীয় করে তুলবে তুমি তোমাকে যখন মূল্য দিতে শিখবেতখন তুমি অন্যদের কাছ থেকে মূল্য পাবে তোমার সামর্থ্য বুদ্ধি সত্যনিষ্ঠা মনোভাব তোমাকে মূল্য দেবে দয়া তোমার শ্রেষ্ঠ গুন হবে যার ফলে তুমি অন্যকে সাহায্য করার সামর্থ্য পাবে হয়তো তুমি খুব ধনী নামকরা ব্যক্তি স্থপতি ঘরের সন্তান নও কিন্তু কখনো নিজেকে ছোট মনে করবে না কারণ তোমার মধ্যে যে গুণ আছে যেমন বুদ্ধি দক্ষতা সত্যনিষ্ঠা ইত্যাদি ওদের মধ্যে নাও থাকতে পারে যখন তুমি নিজেকে মূল্য দেবে তখন অন্য লোকেরা তোমাকে মূল্য দিতে শিখবে এরপরে আবেগের স্তরে আর একটি আকর্ষক হল প্রেম বা ভালোবাসা তুমি প্রথমে নিজেকে ভালোবাসো তাহলে তোমাকে অন্যেরা ভালবাসবে তোমার মধ্যে থাকা অস্তিবাচক এবং নেতিবাচক গুণগুলো ভালবাসবে তুমি দৃঢ় ব্যক্তি ভাবে পরিচিত হবে প্রেম প্রথমে শিশুসুলভ পরিপক্ক না হয় আসে একজনের দুর্বল মুহূর্তে প্রেম তাকে সাহারা হয় যদি তুমি সত্যি কাউকে ভালোবাসো প্রথমে নিজেকে প্রেমে পরিপূর্ণ করো পরে অন্যকে ভালোবাসা তাহলে সকলে মনে করবে আমি একা নই তুমি বুঝতে পারবে তুমি যখন নিজেকে ভালোবাসছো এবং তখন তোমাকে অন্য লোকেরাও ভালবাসবে আমি শেষ করব এই বলে যে প্রথমে নিজেকে ভালোবাসো পছন্দ করো নিজের মত হও কাউকে অনুকরণ করো না Emerson বলেছেন তুমি নিজের উপর জোর দাও অন্যকে দেখে অনুকরণ করো না কারণ অন্যকে দেখে বাঁচলে মনে হবে তোমার মধ্যে ঢাকা প্রকৃত সত্তাকে তুমি হারিয়ে ফেলেছ অন্যকে প্রভাবিত করতেও যেওনা কখনো চেষ্টা করবে না এমন ব্যবহার করতে যাতে তোমাকে সবাই নজর দেবে যদি তোমাকে কেউ গুরুত্ব না দেয় নজর না দেয় কিছু মনে করো না কারণ লোকেরা যে মানুষ স্বাভাবিক এবং নিজের স্বভিমান নিয়ে থাকে তাকেই আকর্ষণীয় মনে করে বলা হয় যখন তুমি এ ক প্রজাপতি কে ধরতে যাবে তখন সে পালিয়ে যায় কিন্তু তুমি বাগানে শান্ত ভাবে বসে থাকলে ধীরে ধীরে সেই প্রজাপতি তোমার কাঁধের উপর এসে বসে এইটাই জীবন তুমি যখন লোকের কাছে যাবে তারা পালিয়ে যাবে কিন্তু তুমি নিজেকে যখন নজর দেবে মনে করবে তুমি তোমার নিজেরই বন্ধু তোমাকে একলা বাঁচতে হবে তখন তুমি স্বাধীন হয়ে যাবে কিন্তু যখন একে অপরের উপর নির্ভর করবে তখন তুমি দুইটি কিংবা তার বেশি লোককে খুশি দিতে পারবে ফলে একটি বন্ধন সৃষ্টি হবে কিন্তুতুমি কাউকে প্রভাবিত করতে যেও না বা কারুর নজর কারতে যেওনা তাতে বিরক্তিভাব আসবে তাই প্রজাপতির সম ভাবনা মনে রেখে স্থির ভাবে থাকবে তখন প্রজাপতি তোমার কাছে আসবে আমি আজকে শেষ করব Dr Wayna Dier এর আকর্ষণ নিয়মের সুন্দর উক্তি দিয়ে তা এই প্রকার তুমি যা চাও তাকে আকর্ষিত করোনা তুমি যা আছো তাকেই আকর্ষিত করো যা চাও তাকে আকর্ষিত করো না তুমি নিজে সত্যনিষ্ঠা না হলে একজন সত্যনিষ্ঠা ব্যক্তি কে কখনো পাবেনা এই টাই এই উক্তির অর্থ তুমি যাকে চাইবে প্রথমে তোমাকে তার মত হতে হবে নিজে থেকেই তুমি পাবে অনেক অনলাইন আর্টিকেল এর লিস্ট দেওয়া হল দশটি অভ্যাস যা তোমাকে আকর্ষণীয় করে তোলে দশটি গুরুত্বপূর্ণ জিনিস যা অর্থের বিনিময়ে পাওয়া যায় না Top Ten Important Things that Money Cant Buyতেরোটি অভ্যাস ব্যতিক্রমী পছন্দসই মানুষের তুমি এক নজর দিতে পারো আগের বিষয় এর উপর যদি তুমি আরো জানতে চাও এবং সে গুলোকে মেনে চলতে পারো তাহলে তুমি খুব শীঘ্রই এক সুন্দর আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে পারবে পরের অধ্যায় আমি বলবো আধ্যাত্মিক স্তরের অনেক শিক্ষনীয় গল্প তাই সে পর্যন্ত তোমাদের এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি